সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 16 Lecture - 16 ইন্টিগ্রেশন টেস্টিং এই সেশনে স্বাগত জানাই আগের সেশনে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা ইন্টিগ্রেশন টেস্টিংয়ের প্রাথমিক এরর টার্গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ইন্টিগ্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে এরর টার্গেটগুলোকে ইন্টারফেস এরর বলা হয় যেখানে একটা ফাংশন অপর ফাংশনকে কল করে এবং এই কল করতে গিয়ে কিছু সমস্যা দেখা দেয় এই সমস্যাটি হলো প্যারামিটারগুলো অনেক সময় যথাযথ হয়না যদিওবা একটা ইউনিট হিসাবে ফাংশনগুলো সঠিক ভাবে কাজ করে কিন্তু কল করবার সময় সমস্যা দেখা দেয় এবং এই ধরনের সমস্যাগুলোকে খুঁজে বার করা হলো ইন্টিগ্রেশন টেস্টিংয়ের প্রধান লক্ষ্য এরপর আমরা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন টেস্টিংগুলোকে লক্ষ্য করেছিলাম আমরা বলেছিলাম যে সব থেকে সহজ ইন্টিগ্রেশন টেস্টিং হলো বিগ ব্যাং টেস্টিং বিগ ব্যাং টেস্টিংয়ে আমরা কেবলমাত্র সমস্ত মডিউলগুলোকে বা সমস্ত ইউনিটগুলোকে মাত্র একটা স্টেপে সমন্বিত করি বা ইন্টিগ্রেট করি কিন্তু তারপর আমরা বলেছিলাম যে একটা নন ট্রিভিয়াল প্রোগ্রামের ক্ষেত্রে কেউ বিগব্যাং টেস্টিং সম্পাদন করে না তার কারণ এই বিগ ব্যাং টেস্টিংয়ের ক্ষেত্রে বাগ্গুলোকে ফিক্স করা অত্যন্ত ব্যয়বহুল এর ফলে পুরো টেস্টিং প্রক্রিয়াটা অত্যন্ত খরচসাপেক্ষ হয়ে পড়ে কিন্তু তাহলে অন্যান্য বিকল্পগুলো কি রয়েছে এই বিকল্পগুলো হলো বটম আপ টেস্টিং টপ ডাউন টেস্টিং এবং মিক্স বা মিশ্র বা স্যান্ডউইচ টেস্টিং বটম আপ টেস্টিং সম্পর্কে লক্ষ্য করা যাক বটম আপ টেস্টিংয়ে ডিজাইনের সবথেকে নিচের স্তরে থাকা ইউনিট বা মডিউলকে আমরা নিয়ে থাকি এবং এরপর একে একই স্তরে বা একই লেভেলে থাকা অপর একটি মডিউলের সাথে ইন্টিগ্রেট করানো হয় অথবা যদি একই লেভেলের কোনো মডিউল উপলব্ধ না থাকে তাহলে আমরা হায়ার লেভেলের মডিউলের সাথে ইন্টিগ্রেট করাই ইত্যাদি যতক্ষণ না পর্যন্ত সমস্ত মডিউলগুলো সমন্বিত হচ্ছে অর্থাৎ একবারে আমরা শুধুমাত্র একটা মডিউলকে ইন্টিগ্রেট করছি এখন আমাদেরকে বটম আপ টেস্টিংয়ের অসুবিধাগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে প্রথমটি হলো ইন্টিগ্রেশনের ধাপগুলো সম্পন্ন করার সময় আমাদের কাছে ড্রাইভারস রিটেন থাকা প্রয়োজন যেহেতু আমরা বটম লেভেল মডিউলগুলো টেস্ট করছি সেই জন্য আমাদের কাছে কোনো সফটওয়্যার থাকতে হবে যা এই মডেলগুলোকে কল করবে সুতরাং ইন্টিগ্রেশন টেস্টিং সম্পাদন করার জন্য টেস্টারকে এই ড্রাইভারগুলো লিখতে হবে দ্বিতীয় সমস্যাটি হলো টেস্টার প্রকৃতপক্ষে সিস্টেম লেভেল টেস্ট কেসগুলোকে রান করাতে পারে না বেশ বড় কেসের ক্ষেত্রে এটা অর্থবহ টেস্ট কেসগুলোকে রান করাতে পারে না শুধুমাত্র খুব সাধারন টেস্ট কেসগুলোকে রান করাতে পারে উদাহরণস্বরূপ একটি ইউজার ইন্টারফেসের দ্বারা প্রদত্ত ডাটা সঠিকভাবে গৃহীত হলে বা ইউজার ইন্টারফেসে লিখিত ডাটা সঠিকভাবে দৃশ্যমান হলে ইত্যাদি এই ধরনের খুব সাধারন জিনিসগুলোকে টেস্ট করার প্রয়োজন পড়বে বটম আপ টেস্টিং যে উপায় কাজ করে তা আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাবো আমরা সবথেকে নিচের অর্থাৎ বটম মোস্ট মডিউল থেকে শুরু করব এবং যদি সেই স্তরে আর কোনো মডিউল না থাকে তাহলে আমরা পরবর্তী লেভেল থেকে মডিউল নিয়ে ইন্টিগ্রেট করাব এবং এরপর আমরা একই স্তরের অপর মডিউলের সাথে অর্থাৎ তিনটি মডিউল একত্রে সমন্বিত করব বা ইন্টিগ্রেট করব এবং তারপর এরা সফলভাবে কাজ করার পর এদেরকে টেস্ট করা হয় এবং কোন বাগ থাকলে তা ফিক্স করা হয় এরপর আমরা একই স্তরের আরো একটি মডিউলকে নেব এবং আবার ইন্টিগ্রেট করবো টেস্ট করব কোনো বাগ্ থাকলে তা ফিক্স করব তারপর আরো একটি নেব এবং তারপর হায়ার লেভেলের থেকে মডিউলকে নেব এইভাবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মডিউলগুলো সমন্বিত হচ্ছে আমরা এই প্রক্রিয়া চালিয়ে যাব সুতরাং এটাই হলো বটম আপ টেস্টিংয়ের সারমর্ম কিন্তু এটা একটা ক্রমবর্ধমান বটম আপ টেস্টিং এবং যদি কোনো কোনো মডিউল বেশ ট্রিভিয়াল হয় তাহলে আমরা দুটো মডিউলকে একটামাত্র ধাপে ইন্টিগ্রেট করাতে পারবো এটা হলো বটম আপ টেস্টিংয়ের একটি উদাহরণ তাহলে প্রথমে আমরা M5 কে M8 এর সাথে ইন্টিগ্রেট করাবো এবং আমরা M5 এর জন্য একটা ড্রাইভার লিখব তার কারণ M5 M8 কে কল করছে কিন্তু M5 কে কে কল করবে M2 M5 কে কল করবে কিন্তু আমরা M2 কে ইন্টিগ্রেট করাইনি সেই কারণে আমাদেরকে একটা ড্রাইভার সফটওয়্যার লিখতে হবে যা M5 কে কল করবে এবং এই ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে আমরা M5 এবং M8 কে টেস্ট করব তারপর আমরা ইন্টিগ্রেট করাবো M5 M8 এর সাথে সফলভাবে সমন্বিত হয়ে গেলে আমরা M6 কে গ্রহণ করব এবং M5 ও M8 এর সাথে ইন্টিগ্রেট করাবো এক্ষেত্রে আমাদের M5 এবং M6 উভয়ের জন্যই ড্রাইভারের প্রয়োজন পড়বে কারণ M5 ও M6 কে ডাকার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন আমরা এখনো পর্যন্ত M2 কে ইন্টিগ্রেট করিনি এবং সেই কারণে এখানে আমাদের দুটো ড্রাইভারের প্রয়োজন এবং এরপর আমরা আরও একটিকে ইন্টিগ্রেট করাবো আর এখন আমাদের তিনটি ড্রাইভারের প্রয়োজন এরপর আমরা এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করে নেব যদি এটা সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের বাগগুলোকে সারিয়ে নিতে হবে এখন টপ ডাউন ইন্টিগ্রেশন টেকনিককে লক্ষ্য করা যাক এই পদ্ধতির নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে সব থেকে উপরের অর্থাৎ টপ মোস্ট থেকে শুরু করা হয় এবং এরপর আমরা নিচের স্তরের একটা মডিউলকে নেব এবং এদেরকে ইন্টিগ্রেট করাবো যদি এই নিম্নস্তরে থাকা মডিউলটা খুব সাধারণ হয় অর্থাৎ মডিউলগুলোর মধ্যে প্রায় তুচ্ছ হয় তাহলে আমরা দুটো মডিউলকে একটা স্টেপেই ইন্টিগ্রেট করাতে পারি উচ্চস্তরের মডিউলগুলোর ইন্টিগ্রেশন টেস্ট করা হয়ে গেলে আমরা সরাসরি নিম্নস্তরে থাকা মডিউলটিকে যুক্ত করি এবং এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে মডিউলগুলোর ইন্টিগ্রেট হওয়ার ক্রম দেখতে চাই তাহলে আমরা টপ মোস্ট মডিউল থেকে শুরু করি এবং একটা সাবঅর্ডিনেট মডিউলকে ইন্টিগ্রেট করাই এখানে M1 M2 এর সাথে সমন্বিত হয়েছে এবং এরপর M1 M2 এবং M3 কে একসাথে ইন্টিগ্রেট করা হলো কিন্তু শুধু মনে রেখো যে এখানে আমাদের স্টাবগুলোকে লিখতে হবে তার কারণ এখানে লক্ষ্য করো যে M2 M5 এবং M6 কে কল করছে কিন্তু আমরা M5 এবং M6 কে ইন্টিগ্রেট করাইনি আমাদেরকে একটা ছোট টয় সফটওয়্যার লিখতে হবে যা M5 এবং M6 হিসাবে কাজ করবে এই সফটওয়্যারটি খুবই সহজ সরল সফটওয়্যার হবে M5 এবং M6 এর সমস্ত কার্যকারিতা এটি প্রদান করতে পারবেনা কিন্তু অবশ্যই কিছুটা ডামি কার্যকারিতা এর মধ্যে থাকবে M5 এর গণনা করা ফলাফলগুলোকে আমরা একটা টেবিলের আকারে রেখেছি এবং যখন নির্দিষ্ট প্যারামিটার দেওয়া হয় আমরা এই টেবিলটিকে লক্ষ্য করি এবং সেই মানটিকে ফেরত দিই এটাই হলো এখানে স্টাবের কাজ তাহলে যখন আমরা M1 কে M2 এর সাথে ইন্টিগ্রেট করাবো তখন আমাদের দুটো স্টাবের দরকার হবে এবং এরপর M1 কে M2 এবং M3 এর সাথে ইন্টিগ্রেট করানো হলো এরপর আমরা M1 M2 M3 কে M4 এর সাথে ইন্টিগ্রেট করালাম এবং পরীক্ষা করলাম এবং এখানে আমাদের চারটি স্টাবের প্রয়োজন হবে এরপর একে পরীক্ষা করা এবং সঠিকভাবে কাজে লাগানো হয়ে গেলে M7 কে এখানে এই মডিউলের সাথে ইন্টিগ্রেট করালাম এবং তখন আমাদের প্রকৃতপক্ষে তিনটি স্টাবের প্রয়োজন হবে কারণ এখানে এই মডিউলটি রয়েছে সেই কারণে এর জন্য কোনো স্টাবের প্রয়োজন হবে না শুধুমাত্র এর জন্য এর জন্য এবং এর জন্য স্টাবের দরকার হবে অর্থাৎ আমাদের তিনটে স্টাবের প্রয়োজন এরপর আমরা এখানে এই মডিউলটিকে নিলাম সেই কারণে আমাদের শুধুমাত্র দুটো স্টাবের প্রয়োজন হবে এইভাবে পুরো প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মডিউলগুলোর পুরো সেট ইন্টিগ্রেট করা শেষ হচ্ছে তাহলে প্রথমে আমাদেরকে M1 এর সঙ্গে M2 কে ইন্টিগ্রেট করতে হবে তাহলে আমাদের M1 এবং M2 এর জন্য স্টাবের প্রয়োজন হবে আমাদের M3 M4 M5 এবং M6 এর জন্যও স্টাবের দরকার হবে তাহলে এই পরিস্থিতিতে যখন আমরা M1 এবং M2 কে ইন্টিগ্রেট করি তখন আমাদের চারটি স্টাবের দরকার হয় তার কারণ M1 M3 এবং M4 কে কল করবে M2 M5 এবং M6 কে কল করবে তাহলে আমাদের চারটে স্টাবের দরকার হবে এবং এর পরবর্তী ধাপে আমরা M1 M2 M3 কে ইন্টিগ্রেট করবো এবং আমাদের তিনটে স্টাবের দরকার হবে M4 M5 M6 এর জন্য এর পরবর্তী ধাপে আমরা M1 M2 M3 এবং M4 কে ইন্টিগ্রেট করব এবং এখানে আমাদের চারটি স্টাবের দরকার M5 M6 M7 এবং M8 এর জন্য এরপর এই মডিউলটিকে এবং এই মডিউলটিকে গ্রহণ করব এবং এই ভাবেই প্রক্রিয়াটি চলতে থাকবে সুতরাং এটাই হলো টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিংয়ের একটি সুবিধা হলো টেস্টগুলো এক্ষেত্রে অর্থবহ হয় কারণ আমরা এখানে টপ লেভেলের কার্যকারিতা পরীক্ষা করছি এবং আমরা একের পর এক মডিউলকে ইন্টিগ্রেট করার সময় একই টেস্ট কেসকে পুনর্ব্যবহার করছি তাহলে মনে করে দেখো আমরা বটম লেভেল মডিউলগুলোকে পরীক্ষা করছিলাম এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করবার জন্য আমাদের বিভিন্ন ধরনের টেস্ট কেসের প্রয়োজন হচ্ছিল কিন্তু এখানে একই টেস্ট কেসের ক্ষেত্রে আমরা নতুন মডিউলগুলোকে যোগ করার সাথে সাথে টেস্ট কেসগুলোকে অনবরত রান করে চলেছি এবং সেইসঙ্গে আমরা এগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নিচ্ছি সুতরাং এটাই হলো টপ ডাউন টেস্টিং পদ্ধতির একটি সুবিধা ইন্টিগ্রেশনের পর টেস্টগুলো পুনর্ব্যবহৃত হয় এবং যদি বাগগুলো টপ লেভেল মডিউলে থাকে সেক্ষেত্রে টপডাউন ইন্টিগ্রেশন টেস্টিং অত্যন্ত সুবিধাজনক হয় কারণ যদি বাগগুলো নিচের স্তরের মডিউল বা বটম লেভেল মডিউলগুলোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ঐ সময়ের মধ্যে অনেকগুলো মডিউলকে একত্রে সমন্বিত করে ফেলতাম এবং তখন এররগুলোকে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়তো অপরপক্ষে যদি বাগগুলো লো লেভেল মডিউলগুলোতে থাকে তাহলে একটা বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং পদ্ধতি অনেক বেশি সুবিধাজনক হতে পারে এক্ষেত্রে অসুবিধা হলো যেহেতু লো লেভেল মডিউলগুলো IO হয় এবং আমরা এগুলোকে শুরুতে ইন্টিগ্রেট করি না সেই কারণে শুরুতে অর্থবহ সিস্টেম ফাংশনগুলির পর্যবেক্ষণ করা সম্ভব নাও হতে পারে এবং এক্ষেত্রে স্টপ ডিজাইন হলো একটা সমস্যা কারণ যদি একটা নন ট্রিভিয়াল প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমরা টপ লেভেল মডিউলগুলোকে পরীক্ষা করছি এগুলোর জন্য নিচের দিকে স্টাবগুলিকে লেখা মুশকিল হয় অপর বিকল্পটি হলো মিক্সড ইন্টিগ্রেশন টেস্টিং যাকে স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিংও বলা হয় যেহেতু এখানে আমাদের টপ ডাউন এবং বটম আপ উভয় প্রক্রিয়াই প্রয়োজনমতো ব্যবহার করার স্বাধীনতা রয়েছে সেই জন্য এটি অনেক বেশি ফ্লেক্সিবল হয় এবং আমরা সাধারণভাবে লিখি ইন্টিগ্রেট করি এমনভাবে যাতে আমাদের কম সংখ্যায় স্টাব এবং ড্রাইভারগুলোকে লিখতে হয় এই কারণে মিশ্র ইন্টিগ্রেশন টেস্টিং বেশ জনপ্রিয় এখন দেখা যাক কিভাবে এই স্যান্ডউইচ টেস্টিং বা মিশ্র ইন্টিগ্রেশন টেস্টিং কাজ করে তাহলে আমরা এই তিনটেকে ইন্টিগ্রেট করলাম এবং এরপর আমরা হয়তো এই তিনটেকেও ইন্টিগ্রেট করব অর্থাৎ কিছুটা বটম লেভেলে এবং কিছুটা টপ লেভেলে এরপর আমরা এদেরকে একসাথে ইন্টিগ্রেট করালাম তাহলে স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং পদ্ধতির ক্ষেত্রে যত সংখ্যক স্টাব এবং ড্রাইভার লেখার প্রয়োজন তা যথেষ্টভাবে কমে যাবে আরো একটি বিষয় আমাদের পর্যবেক্ষণ করা প্রয়োজন তা হলো যদি আমরা টপ ডাউন পদ্ধতি অবলম্বন করি যতক্ষণ না পর্যন্ত সবথেকে উপরে থাকা মডিউল অর্থাৎ টপ মোস্ট মডিউল প্রস্তুত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন টেস্টিং শুরু করতে পারি না সুতরাং একটা বিশুদ্ধ টপ ডাউন পদ্ধতিতে উচ্চস্তরের মডিউলগুলো প্রস্তুত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় বটম লেভেলগুলো অর্থাৎ নিচের স্তরের মডিউলগুলো উপলব্ধ থাকলেও আমরা একটা বিশুদ্ধ টপ ডাউন টেস্টিং করতে পারিনা একইভাবে একটা বটম আপ পদ্ধতিতে যতক্ষণ না পর্যন্ত বটম লেভেল মডিউলগুলো প্রস্তুত হচ্ছে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং শুরু করতে পারি না সুতরাং মিক্সড ইন্টিগ্রেশন বা স্যান্ডউইচ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অপর সুবিধাটি হলো কিছু মডিউল উপলব্ধ থাকলেই তোমরা টেস্টিং শুরু করে দিতে পারো এখন সিস্টেম টেস্টিং সম্পর্কে লক্ষ্য করা যাক আমরা শুরুতে বলেছিলাম যে সিস্টেম টেস্টিং হলো একটা ভ্যালিডেশন পদ্ধতি অন্যান্য ধরনের পরীক্ষাগুলো আসলে ভেরিফিকেশন পদ্ধতি সিস্টেম টেস্টিংয়ে আমরা একটা সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড সম্পূর্ণভাবে ডেভেলপড্ সিস্টেমকে তার আবশ্যিক শর্তগুলোর সাপেক্ষে যাচাই করি অর্থাৎ টেস্ট কেসগুলোকে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দেখে লেখা হয় এবং এরপর সফটওয়ারটি নিজস্ব প্রয়োজনীয়তা অনুসারে তৈরি হয়েছে কিনা তা যাচাই করার জন্য পুরোপুরিভাবে কার্যক্ষম সফটওয়্যারকে পরীক্ষা করে দেখা হয় প্রকৃতপক্ষে তিন ধরনের সিস্টেম টেস্টিং রয়েছে এগুলি হল আলফা টেস্টিং বিটা টেস্টিং এবং অ্যাকসেপটেন্স টেস্টিং এই তিনটে সিস্টেম টেস্টিংয়ে কে টেস্ট সম্পাদন করেছে তার উপর নির্ভর করে পদ্ধতিগুলোকে আমরা আলফা টেস্টিং বিটা টেস্টিং এবং অ্যাকসেপটেন্স টেস্টিং নামে অভিহিত করে থাকি যদি সিস্টেম টেস্টিংটি প্রস্তুতকারী সংস্থা বা প্রস্তুতকারী দল সম্পাদন করে তাহলে আমরা তাকে আলফা টেস্টিং বলি যদি কোনো বন্ধুত্বপূর্ণ সংস্থাকে এই টেস্ট করার দায়িত্ব দেওয়া হয় এবং কোনো সমস্যা আছে কিনা তার রিপোর্ট জানাতে বলা হয় তখন একে বিটা টেস্টিং বলে অপরপক্ষে অ্যাকসেপটেন্স টেস্টিং হলো সিস্টেম টেস্টিং যেখানে কাস্টমার সিস্টেম টেস্টিং সম্পাদন করার মাধ্যমে সিদ্ধান্ত নেয় সফটওয়্যারটিকে গ্রহণ করবে না বর্জন করবে সুতরাং এই হলো তিন ধরনের সিস্টেম টেস্টিং এবং কে পরীক্ষা সম্পাদন করছে তার উপর ভিত্তি করে আমরা এগুলিকে আলফা টেস্টিং বিটা টেস্টিং এবং অ্যাকসেপটেন্স টেস্টিং নামে অভিহিত করি আলফা টেস্টিংয়ের ক্ষেত্রে টেস্টিংগুলো প্রস্তুতকারী সংস্থার মধ্যে সম্পন্ন করা হয় কিন্তু তখন টেস্ট কেসগুলোকে প্রধানত SRS ডকুমেন্টের উপর ভিত্তি করে ডিজাইন করা হয় কারণ এটা একটা সিস্টেম টেস্টিং বিটা টেস্টিংয়ের ক্ষেত্রে বাছাই করা কাস্টমার গ্রুপ দিয়ে টেস্ট করানো হয় অর্থাৎ সফটওয়্যারটি কাস্টমারের কাছে পৌছাবার আগে সফটওয়্যারটিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য কিছু বন্ধুত্বপূর্ণ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এবং সর্বশেষ হলো অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেখানে কাস্টমারকে সফটওয়্যারটা দেওয়া হয় এবং কাস্টমার সিস্টেম টেস্টিং সম্পাদন করে এবং সফটওয়্যারটিকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তার সিদ্ধান্ত নেয় মনে রাখবে তিন ধরনের সিস্টেম টেস্টিং অর্থাৎ আলফা টেস্টিং বিটা টেস্টিং এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ের ক্ষেত্রে টেস্ট কেসগুলো ডকুমেন্টের প্রয়োজনীয়তার ভিত্তিতে ডিজাইন করা হয় সাধারণত সিস্টেম টেস্টিং সম্পাদন করার জন্য সোর্স কোডকে দেখার প্রয়োজন হয় না এখন এরপর যে প্রশ্নটি আসে তা হলো যদি আমাদেরকে সিস্টেম টেস্টিং সম্পাদন করতে হয় তাহলে কি ধরনের টেস্টিং আমাদের করতে হবে সাধারণত টেস্টগুলোকে দুটো প্রধান শ্রেণীতে ভাগ করা হয় একটিকে বলা হয় ফাংশনালিটি টেস্ট এবং অপরটি হলো পারফরম্যান্স টেস্ট ফাংশনালিটি এবং পারফরম্যান্স উভয় ধরনের টেস্টগুলোই ডকুমেন্টের প্রয়োজনীয়তার ভিত্তিতে ডিজাইন করা হয় এবং ফাংশনালিটি টেস্টগুলো ফাংশানাল প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সম্পাদন করা হয় তাহলে আমরা সেখানকার হাই লেভেল ফাংশনগুলোকে খুঁজে বার করব এবং সেখানকার পরিস্থিতি কি তা জানব এবং তারপর আমরা ফাংশনালিটি টেস্ট সম্পাদন করব যেগুলো মূলত ব্ল্যাক বক্স টেস্ট কেস তার কারণ সিস্টেম টেস্টিংয়ের সময় সোর্স কোডে আমাদের কোনো প্রবেশাধিকার থাকেনা আমরা বেশ কিছু ব্ল্যাক বক্স টেস্ট পদ্ধতি দেখেছি যথাক্রমে ইকুইভ্যালেন্স পার্টিশনিং বাউন্ডারি ভ্যালু রোবাস্টনেস টেস্টিং ইত্যাদি এই সমস্ত বিভিন্ন ফাংশনালিটি টেস্টগুলো সিস্টেম টেস্টিংয়ের সময় সম্পাদন করা হয় এবং যখন সফটওয়্যারটি সফলভাবে এই ফাংশনালিটি টেস্টগুলোতে উত্তীর্ণ হয়ে যায় তখন আমরা বলি সফটওয়্যারটি কার্যকারিতার দিক দিয়ে একেবারে সঠিক এবং এরপর আমরা পারফরম্যান্স টেস্টগুলো সম্পাদন করি এই পারফরম্যান্স টেস্টগুলো একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টের নন ফাংশনাল প্রয়োজনীয়তাগুলোর উপর ভিত্তি করে পরিকল্পনা করা হয় তোমরা নিশ্চয়ই জানো যে একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টে দুটো গুরুত্বপূর্ণ বিভাগ থাকে একটা বিভাগে সমস্ত ফাংশনাল প্রয়োজনীয়তাগুলো থাকে এবং অপর বিভাগটিতে নন ফাংশনাল প্রয়োজনগুলো থাকে নন ফাংশনাল প্রয়োজনগুলো আসলে ঠিক ফাংশন নয় কিন্তু তারা বিভিন্ন আইটেম নথিভুক্ত করে যেমন নির্ভরযোগ্যতা কতটা হওয়া উচিত কোনো পাওয়ার ফেইলিওর হলে কি ঘটা উচিত থ্রু পুট কি হওয়া উচিত ইনপুট হিসেবে কতগুলি ডাটা আইটেম থাকতে পারে কি ধরনের ফলাফল পরিলক্ষিত হতে পারে রেসপন্স টাইম কি হতে পারে ইত্যাদি সুতরাং পারফরম্যান্স বা কর্মদক্ষতার ক্ষেত্রে এই দিকগুলো বিচার করা হয় Slide Time 2157 SRS ডকুমেন্টে থাকা নন ফাংশনাল প্রয়োজনীয়তাগুলোর উপর নির্ভর করে আমাদের কাছে অনেক সংখ্যক পারফরম্যান্স টেস্ট কেস থাকতে পারে আমাদের কাছে স্ট্রেস টেস্ট ভলিউম টেস্ট কনফিগারেশন টেস্ট কম্প্যাটিবিলিটি টেস্ট সিকিউরিটি টেস্ট লোড টেস্ট রিকভারি টেস্ট মেইনটেনেন্স টেস্ট ডকুমেন্টেশন টেস্ট ইউজেবিলিটি টেস্ট এবং এনভারমেন্ট টেস্ট প্রভৃতি থাকতে পারে এখন এই বিভিন্ন ধরনের পারফরম্যান্স টেস্টগুলো সম্পর্কে জানা যাক স্ট্রেস টেস্ট বলতে কী বোঝায় এটা একটা লোড টেস্ট বা ভলিউম টেস্ট থেকে কিভাবে আলাদা আমরা রিকভারি টেস্টের সময় কি করে থাকি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা যাক স্ট্রেস টেস্টিংকে এনডিওরেন্স টেস্টিংও বলা হয় এখানে আমরা এমন কিছু পরিস্থিতিতে সফটওয়্যারটিকে পরীক্ষা করি যা সাধারণত SRS ডকুমেন্টে নির্দিষ্ট করা থাকে না যদি SRS ডকুমেন্টে নির্দিষ্ট করা থাকে যে সফটওয়্যারটি 5 জন ব্যবহারকারী দ্বারা সন্তোষজনকভাবে ব্যবহৃত হতে পারে তাহলে আমরা 6 জন ব্যবহারকারী দ্বারা একই ঘটনা ঘটছে কিনা তা পরীক্ষা করে দেখবো এতে সফটওয়্যারটি ক্রাশ করে নাকি গ্রেসফুলি ডিগ্রেড হয়ে যায় তা লক্ষ্য করবো যদি এটা 6 জন ব্যবহারকারী দ্বারা গ্রেসফুলি ডিগ্রেড হয় তাহলে এটা ঠিক আছে অর্থাৎ এটা স্ট্রেস টেস্ট উত্তীর্ণ হতে পেরেছে কিন্তু যদি এটা ক্রাশ করে যায় তাহলে এটা ঠিক নেই একইভাবে যদি জব সাইজ নির্দিষ্ট করা থাকে এবং আমরা যদি এই জব সাইজকে সামান্য বাড়াই সফটওয়্যারটি কি খুব বিচ্ছিন্নভাবে সঞ্চালিত হবে এটা কি প্রায় হ্যাং করে যাবে নাকি এটা ভালোভাবে এই পরিস্থিতিকে সামলাবে এরপর আসছে মেমোরির ইউটিলাইজেশন বা ব্যবহার যদি আমরা একটা টাস্ক দিই যাতে মেমোরির ব্যবহার অত্যন্ত বেশি তাহলে কি ঘটে তাহলে কি সফটওয়্যারটি হঠাৎ করে হ্যাং করে যায় এটা কি ক্রাশ করে নাকি এর কর্মক্ষমতা ধীরে ধীরে সামান্য কমে যেতে থাকে মনে রেখো এই টেস্টিংয়ে আমরা এমন একটা কন্ডিশন তৈরি করেছি যা SRS ডকুমেন্টে নির্দিষ্ট করা নেই এখানে বেশিরভাগ টেস্টগুলোই সময় বা আকারের উপাদানকে অন্তর্ভুক্ত করে কত দ্রুত আমরা ইনপুটগুলোকে দিচ্ছি ইনপুটগুলোর সাইজ কি একক সময়ে কত সংখ্যক রেকর্ড স্থানান্তরিত হয়েছে যেকোনো সময়ে সর্বোচ্চ কত সংখ্যক ব্যবহারকারী রয়েছে ইনপুট ডাটার সাইজ ইত্যাদি যদি আমাদের নন ফাংশনাল প্রয়োজনীয়তাগুলোর স্পেসিফিকেশন এগুলির ব্যাপারে কোনো তথ্য না জানায় তখন অবশ্যই স্ট্রেস টেস্টিং প্রযোজ্য হবে না যদি এটা কতজন ব্যবহারকারীকে সাপোর্ট করছে বা কি হারে ডাটাগুলোর স্থানান্তরিত হওয়া উচিত বা জব সাইজ কি হওয়া উচিত ডাটা সাইজ কি হওয়া উচিত ইত্যাদি এইসব ব্যাপারে না বলে তাহলে তখন স্ট্রেস টেস্টিং প্রযোজ্য হয় না সুতরাং এটা হলো স্ট্রেস টেস্টিংয়ের একটা উদাহরণ তাহলে ধরা যাক একটা অপারেটিং সিস্টেম সর্বোচ্চ 15টি একাধিক প্রোগ্রামযুক্ত জব সামলাতে পারে এখন যদি একে ষোলটা জব দিয়ে দেওয়া হয় অপারেটিং সিস্টেমটির তাহলে কি হবে এটাকি হ্যাং করে যাবে নাকি এর পক্ষে ষোলোটা জবকে সামলানো সম্ভব হবে না নাকি এটি 1টি জবকে লাইনে রেখে দেবে এবং ধীরে ধীরে এর কর্মক্ষমতা শেষ হয়ে যাবে তাহলে এখানে আমরা এটাই পর্যবেক্ষণ করব এবং একটা বাস্তব সিস্টেমের ক্ষেত্রে আমরা পারফরম্যান্স কি হতে পারে তা পরীক্ষা করে দেখবো যদি সেখানে বেশি প্রায়োরিটিযুক্ত একের পর এক বাঁধা থাকে তাহলে সেক্ষেত্রে ডেডলাইন মিস হয়ে যায় সাধারণত অনেক বেশি সংখ্যক উচ্চ প্রায়োরিটিযুক্ত জব সাধারণত পৌঁছায় না SRS ডকুমেন্ট শুধু মাত্র তিনটি পৌঁছানোর কথা বলতে পারে কিন্তু কি ঘটে যদি চারটে পৌঁছে যায় সিস্টেমটি কি এই পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারে নাকি এটি ক্রাশ করে যায় বা অস্বাভাবিক আচরণ করে তাহলে এই বিষয়টি আমরা এখানে চেক করে দেখব অপর এক ধরনের পারফরম্যান্স টেস্টিংয়ের নাম হলো লোড টেস্টিং এই লোড টেস্টিংয়ে আমরা বিভিন্ন নির্দিষ্ট লোডেগুলির অধীনে সিস্টেমের পারফরম্যান্স গ্রহণযোগ্য হয় কিনা তা যাচাই করে নিই তাহলে একটি বিষয়ে স্ট্রেস টেস্টিং এবং লোড টেস্টিং একে অপরের থেকে ভিন্ন হয় লোড টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টে নির্দিষ্ট করা সুনির্দিষ্ট শর্তগুলোর অধীনে সিস্টেমের পারফরমেন্সকে পরীক্ষা করে দেখি কিন্তু স্ট্রেস টেস্টিংয়ে রিকোয়ারমেন্ট ডকুমেন্টে নির্দিষ্ট করা নেই বা রিকোয়ারমেন্ট ডকুমেন্টে যেগুলো নির্দিষ্ট করা আছে সেগুলোকে ছাপিয়ে যায় এই রকম শর্তগুলির অধীনে আমরা সফটওয়্যারগুলিকে পরীক্ষা করি এটাই হলো স্ট্রেস টেস্টিং লোড টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা চেক করি বিভিন্ন নির্দিষ্ট লোডগুলোকে সফটওয়্যার সন্তোষজনকভাবে পারফর্ম করে কিনা উদাহরণস্বরূপ একটা ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে 100 টা একের পর এক ক্লিক বা আঘাত করা হলে সিস্টেমটির রেসপন্স টাইম এক সেকেন্ডের কম হতে হবে লোড টেস্টিংয়ে আমরা আসলে এটাই সম্পাদন করব আমরা ওয়েবসাইটে 100টা বা 90টা একের পর এক আঘাত উৎপন্ন করবো এবং সিস্টেমটি কেমন পারফর্ম করে তা পর্যবেক্ষণ করবো লোড টেস্টিং সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের টুল উপলব্ধ রয়েছে একটা অত্যন্ত জনপ্রিয় ওপেন সোর্স টুল হলো J মিটার যাকে খুব সহজেই অ্যাপাচি ওয়েবসাইট থেকে ইন্সটল করা যায় এবং টেস্ট করা যায় আমরা আজকে এখানেই শেষ করব এবং পরবর্তী সেশনে এই আলোচনা চালিয়ে যাব ধন্যবাদ Glossary English word Word Meaning Advantage অ্যাডভান্টেজ সুবিধা Alternative অল্টারনেটিভ বিকল্প Available অ্যাভাইলেবল উপলব্ধ Expensive এক্সপেন্সিভ খরচসাপেক্ষ Disadvantage ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা Integrated ইন্টিগ্রেটেড সমন্বিত হওয়া Validate ভ্যালিডেট যাচাই User ইউজার ব্যবহারকারী Welcome ওয়েলকাম স্বাগত